জেনেটিক অ্যালগরিদম এবং আমরা TSP সমাধানের জন্য GA দেখতে চাই তাহলে তোমরা যেমন ভ্রমণকারী সেলসম্যানদের টিএসপি সংক্রান্ত সমস্যাটি জানো সেই সমস্যাটি যেখানে তোমার হ্যামিলটোনিয়ান সাইকেল b থাকতেই হবে যেখানে তুমি প্রতিটি শহরে ঠিক একবার করে যাও এবং তারপর অবশ্যই মূল শহরগুলিতে ফিরে আসো এবং 1 সুতরাং উদাহরণস্বরূপ যদি তোমার কাছে 9টি শহর থাকে তাহলে সেক্ষেত্রে তোমার একটা প্রতিনিধিত্ব করতে পারে যা তুমি 2 দিয়ে শুরু করতে পারো এবং তারপর তুমি 4 এ যাও এবং তারপর 5 এ যাও এবং একইরকম ভাবে 6 এ যাও তারপর 9 এ এবং তারপর যাও 3 1 7 এবং 8 এ যাও সুতরাং এটি 1 থেকে a অব্দি হতে পারে এখানে যেহেতু আমি JAS করছি আমি এখানে 2 নিতে চাই এবং দেখতে চাই কিভাবে আমি এর পরে আমাদের জন্য কিছু নতুন জিনিস তৈরি করতে পারি তাহলে চলো দেখা যাক আমি এখানে আরেকটা কথা বলি এইটা হল 3 7 কিছু 2 যা আগে আমি এই সমস্যাটি উল্লেখ করেছি যে এখন তুমি কিভাবে TSP সমস্যার জন্য ডিভাইস ক্রস ওভার অপারেটর কাজ করবে সেটা কি জানো কারণ তুমি একটি সিঙ্গল পয়েন্ট বা মাল্টি পয়েন্ট ক্রস ওভার করতে পারবে না এই সহজ কারণের জন্য ধরা যাক কিছু পয়েন্টের উপর ক্রস ওভার করার আছে আর সেটা তাহলে I 2 a হবে 2 4 5 6 4 এখন আমি 4 এ ফিরে আসতে পেরেছি যার মানে আমি আগে লুপটা বন্ধ করেছি এবং তাই এখানে আমি এরকম একটা সহজ জিনিস করতে পারলাম তাহলে আমরা এখানে 2 টি প্রশ্ন দেখে নেবো একটি হলো যে এই প্রতিনিধিত্ব করতে দেওয়া এবং এই প্রতিনিধিত্বকে পাথ রিপ্রেজেন্টেশন বলা হয় কারণ যদি বলা হয় সব পথের দ্বারা প্রতিনিধিত্ব করা হয় এবং এটি নিহিত যে পথের শেষ শহর থেকে তুমি আবার প্রথম শহরে ফিরে আসো তুমি যদি এখানে বলতে চাও যে 2 4 5 6 9 3 1 7 8 দিয়ে শুরু করে এবং আবার 2 এ ফিরে আসো যদি আমি এটিকে নির্দিষ্টভাবে ঘোরায় তাহলে সবাই একইরকম দেখতে পাবে সুতরাং আমরা যে 2টি প্রশ্ন এখানে জিজ্ঞাসা করতে চাই তা হল প্রতিনিধিত্বটি কী আমাদের এখানে পছন্দ করতে হবে এবং দ্বিতীয়ত কী ক্রসওভার ফাংশনটি ডিভাইসের জন্য সমস্ত কিছুর জন্য টিএসপি সমস্যাযুক্ত হবে আমরা বলেছি যে এটা তোমাদের খুব আগ্রহী অনেক লোক কারণ এটি অনুমান করা হয়েছে অনেকগুলি ব্যবহারিক প্রয়োগ হিসাবে ইচ্ছাশক্তি এবং মানুষ টিএসপি সমস্যার ভাল সমাধান পেতে চায় মূল্যায়ন ফাংশন টা আসলে কি এই ক্ষেত্রে একটি সাধারণ ফাংশন হিসাবে যা এখানে a 2 দেওয়া হয়েছে তুমি এখানে অর্ডার কম্যুটেট কস্ট করতে পারো এবং তুমি মূল্যায়ন ফাংশন ব্যবহার করতে পারো এখানে মনে রেখো যে এটি একটি মিনিমাইজেশন সমস্যা যেখানে তুমি মোট খরচ কমাতে চাও সুতরাং তোমাকে সমস্যাটির সমাধান করতে হবে এটি কি একটি সম্পূর্ণ ভগ্নাংশ নির্বাচনের জন্য যেখানে I হলো কস্ট এর ব্যস্তানুপাতিক এখানে কিভাবে সমস্যার সমাধান কিভাবে করবো কারণ এখানে a বদলাতে থাকবে a এর সাপেক্ষে এবং তোমরা প্রতিনিধিত্ব খুঁজে পেতে পারো এবং এটি খুব দ্রুত অবশ্যই সমস্ত সমস্যার সমাধান করতে সাহায্য করে সুতরাং আমি তোমাদের সাথে একটি ছোট খেলা এখানে খেলবো সুতরাং খেলাটি হলো ধরা যাক যে তুমি এবং আমি এই খেলাটি খেলছি এবং আমাদের মধ্যেই এই 9টি শহরকে আমাদের ভাগ করতে হবে এবং আমরা এখানে এক একটি শহর অনুসারে শহর বেছে নিতে পারি তাই এখন আমরা কস্ট এর কথা এখানে ভুলে যাই কস্ট এর এখানে কিছু করার নেই এটি একটি ভিন্ন খেলা এবং খেলাটি হল এখানে একটি শহর বেছে নিতে হবে এবং আমি একটি শহর নির্বাচন করি তারপর তুমি একটি শহর পছন্দ করো এবং আমি একটি শহর নির্বাচন করবো এরকম চলবে 3টি শহর বাছাইকারী প্রথম ব্যক্তি যা আবার 15 জন পুরুষের সাথে যোগ হবে তাই এর সাথে কিছুই করার নেই তোমার লেবেলে শহরের লেবেলগুলির সাথে একটি করতে হবে 1 থেকে 9 তাহলে কীভাবে আমরা এই খেলাটি খেলবো ধরে নেয়া যাক আমি এখানে বেছে নেব 5 তুমি এমন কিছু বেছে নাও যেমন 5 বেছে নিয়েছি যখন আমার প্রতিনিধিত্বের দিকে নজর দেওয়া হবে তাই তুমি 8 বেছে নিলে আমি কোনটি বেছে নেব 5 এর উপর তুমি a1 বেছে নেবে যা n1 হবে এবং i একটি নির্বাচিত 8 এবং 7 থেকে ছাত্র আমি 5 এবং আপনি 4 পছন্দ করেছেন 15 টি শহরের মধ্যে 3 টি নয় 2টি শহরে বেছে নিয়েছি যে কোনো 3টি শহর তুমি বেছে নেবে ছাত্র আপনি 7 বেছে নিতে পারবেন না আমি মনে করি খেলা আমরা 7 আবার শুরু করবো আপনি ৪ দিয়ে শুরু করবেন আমি 6 নির্বাচন করেছি স্যার আমি 2 বেছে নিয়েছি আমি ইতিমধ্যে 6 বেছে নিয়েছি সুতরাং তুমি 4 চয়ন করো আমি 6 চয়ন করেছি যে কেউ 5 চয়ন করো ছাত্র 5 না 5 নয় তুমি পিক 8 সেট করো তুমি এখানে 8 নির্বাচন করেছো তারপর তুমি অবশ্যই 3 বেছে নেবে যাইহোক এই গেমটিতে পুরো ক্লাসকে নিযুক্ত করা ঠিক নয় তবে নিজেদের মধ্যে আলোচনা করো আমি জানি না তোমার এখানে করার কী আছে তবে সবাই কী করতে পারে তা এই চিত্র দ্বারা দেখানো হয়েছে আমি যে এটা তৈরি করেছি সেটা আশাকরি চিনতে পারছো এটা একটা জাদু কার বয়স ১৫ আর আমি কি করছিলাম আমি কোনাকুনি করছিলাম আমার মূল্য নেই যে তুমি এমন কিছু করেছো যা তুমি করেছো সুতরাং পুরো জিনিসটির বিন্দু কি প্রতিনিধিত্ব করে এবং সমস্যা সমাধানে সহায়তা করে বিশেষ করে যদি কিছু পরিস্থিতিতে তোমার কিছু ম্যাপিং সম্পর্কিত জ্ঞান থাকে যা তুমি উপস্থাপনা দিয়ে তৈরি করতে পারো সুতরাং এখানেও উপস্থাপনা দেখবো আদর্শগতভাবে আমরা একটি প্রতিনিধিত্ব করতে চাই যেখানে আমি TSP এর জন্য একক পয়েন্ট ক্রস ওভার করতে পারি কিন্তু এটি 1টি নয় এবং 1টি উপস্থাপনা রয়েছে যেখানে আমরা একক পয়েন্ট ক্রস ওভার করতে পারি তবে পরে এটিতে আসব সুতরাং এসো আমরা বিভিন্ন ক্রস ওভারের দিকে তাকাই যে লোকেরা TSP এর সাথে কাজ করার চেষ্টা করেছে একটি GA এবং তোমরা যদি কেবল দেখো তাহলে তোমরা এরকম বেশ কিছু খুঁজে পাবে এখন ক্রস ওভার তৈরি করার সময় প্রত্যেকের এটা মাথায় রাখা উচিত যদি তুমি ক্রস ওভার করতে পারো যা আমাদের 2 ঘন্টার জন্য ভালো বৈশিষ্ট্যকে এগিয়ে নিতে যেতে দেয় সুতরাং উদাহরণস্বরূপ 2 ঘন্টা আমার কাছে এমন বৈশিষ্ট্য রয়েছে যে শহরগুলির মধ্যে কিছু শহর যা একে অপরকে বন্ধ করে দেয় সেই একই ক্রমে একে একে কভার করা হয় এবং এটি চমৎকার বৈশিষ্ট্য হবে যদি 1টি পিতামাতা থেকে একজন শিশুকে সুন্দর হওয়ার জন্য এগিয়ে নিয়ে যায় সুতরাং এসো কিছু ক্রস ওভার দেখি তাই 1 ক্রস ওভার যাকে বলা হয় আংশিকভাবে ম্যাপ করা ক্রসওভার এছাড়াও PMX কর্মীরা অনুসরণ করে তুমি এখানে দুটি ইচ্ছেমতো পয়েন্ট চয়ন করো এটি হল p1 এবং এটি হল p2 তাই একটি চয়ন করো 2 এলোমেলো পয়েন্টগুলি একটি এই 1 এবং এই 1কে দেয় আমাকে এখানে 1 চয়ন করতে দিন তারপর প্রথমে তুমি সেই 2 পয়েন্টের মধ্যে যা কিছু আছে তা কপি করো যাতে আমি চাই সেগমেন্ট আঁকবে না জেনে নাও 6 9 3 1 এখানে এবং 9 4 2 5 সুতরাং এটি হল পিতামাতা 1 পিতামাতা 2 এটি হলো শিশু 1 শিশু 2 তাই প্রথম অংশে সমাধানের কিছু অংশ এই কপিতে শিশুর নিজ নিজ সন্তানের কাছে দেওয়া এখনসমাধানের বাকি অংশে আমি সত্যিই অন্যান্য পিতামাতার কাছ থেকে কিছু পেতে চাই সুতরাং এই শহরের 6 এবং 9 9 এবং 4 3 এবং 2 এবং 1 এবং 5 এর মধ্যে আংশিকভাবে সর্বাধিক ম্যাপ ক্রসার ম্যাপিং আমাদের অনুসরণ করে এখন দেখো 1 মনে রাখবে যা প্রথম পিতামাতার কাছ থেকে 2 a এর অংশ পেয়েছে এবং তুমি পরবর্তী পিতামাতার কাছ থেকে পেয়েছো তাহলে তুমি কম কপি করার চেষ্টা করো তাহলে কম টা কত বাকি আছে 3 7 1 এবং 6 8 তাই তুমি এখানে 3 কপি করার চেষ্টা করো এখানে এটা হলো c1 আর এটা হলো c2 আমরা c1 কে খুঁজে পাই আমরা কি এর জন্য জিনিস পেতে চাই তা হল p1 এবং তাই p2 আমরা p2 থেকে c1 এ কপি করা জিনিসগুলি জানার চেষ্টা করছি তাই আমরা 3 এর সাথে 3 কপি করার চেষ্টা করছি আমরা কপি করতে পারি না কারণ 3 এখানে ইতিমধ্যেই বিদ্যমান সুতরাং এটা কি উপযুক্ত যে সেখান থেকে বিন্দু অনুসরণ করো তাই 3 থেকে 2 তে যাও এবং এখানে 2 কপি করো তাই আমরা এখানে 2 পেতে পারি এটি এই সম্ভাব্য অপারেটরদের ক্লাস যদি তুমি এটিকে পুনরাবৃত্তি করতে দাও তবে তুমি এখানে এই 3টি কপি করার চেষ্টা করছো কিন্তু তুমি 3 কপি করতে পারবে না কারণ 3 ইতিমধ্যেই এই শিশুটিতে বিদ্যমান রয়েছে সুতরাং তুমি এখান থেকে এই পয়েন্টটি a অনুসরণ করো এবং 2 নাও যাতে তুমি এখানে 2 তে কপি করো তারপর তুমি এখান থেকে 7 এখানে কপি করতে চাও অর্থাৎ তুমি যদি 7 এখানে 1 কপি করতে চাও তাহলে তুমি কপি করতে পারবে না তাই 5 বিন্দু অনুসরণ করলে তুমি 5 পাবে এখানে তারপরে 6 তুমি কপি করতে পারবে না কারণ 6 এখানে ফলো পয়েন্ট 9 এ এসেছে 9 তুমি কপি করতে পারবে না কারণ 9 এখানে 4 এ অনুসরণ করুন এবং 4 এখানে কপি করা যাবে এবং যে 8 যাইহোক সঙ্গে কোন ব্যাপার না সুতরাং এটি আংশিকভাবে ম্যাপ করা ক্রস ওভার এবং আমি শুধু এই উদাহরণে চিত্রিত করেছি এবং আপনার পছন্দ করার জন্য এই অ্যালগরিদমগুলি সুতরাং এসো আমরা উদাহরণটি পুনরাবৃত্তি করি যে 2 এর এই অংশটি অভিভাবকের কাছে সাধারণ সুতরাং এই c1 p 1 থেকে এটি পায় এবং c 2 এটি p 2 থেকে পাওয়া যায় 2 এর অবশিষ্ট অংশ যা 2 7 5 4 8 এই প্রক্রিয়া থেকে পাওয়া যায় এখানে 3 এর সাথে কপি করার অধিকার কিন্তু আমি 3 কপি করতে পারি না কারণ 3 ইতিমধ্যেই শক্তিতে আছে তাই একটি পয়েন্ট অনুসরণ করো যদি 3 2 থেকে এটি এমন ম্যাপিং যা আমরা আংশিকভাবে ম্যাপ করা প্রক্রিয়া সম্পর্কে কথা বলছি সুতরাং ম্যাপিং হল এই শহরগুলির সেটগুলির মধ্যে যা তুমি 3 এর পরিবর্তে 2টি রাখতে পারো এবং এই অনুলিপিটি প্রকৃতপক্ষে উভয় টুকরো যখন তুমি অন্য শহরে করবে তখন তুমি একই প্রক্রিয়া করবে সুতরাং আমি 3 কপি করতে পারিনি কারণ ইতিমধ্যেই সেখানে আমি 2তে যাই আমাকে অনুমতি দেওয়া হয় আমি এখানে 2 এ কপি করতে পারি 7 থেকে আমি সরাসরি কপি করতে পারি কারণ কোন কিছুতে হস্তক্ষেপ করে না 1 আমি অনুলিপি করতে পারি না কারণ এটি এখানে তাই আমি 5 এ পেয়েছি এবং এটি অনুলিপি করেছি এবং তারপর 4 6 আমি 6 এর কপি করতে পারি না আমি 9 এ যাই কিন্তু 9 ইতিমধ্যেই এখানে 9 তে 4 9 পেতে 4 এখানে এবং 8 এখানে সুতরাং আসুন আমরা অন্য 1 এ উদাহরণটি সম্পূর্ণ করি তাই আমি এখানে 2 কপি করতে চাই কিন্তু আমি 2 কপি করতে পারি না আমি 3 এ যাই এবং আমি এখানে 3 দিয়ে কপি করার অনুমতি দিতে পারি আর 4টি আমি এখানে কপি করতে পারি না কারণ এর বিক্রয় আমি 9 এ যাই আমি 9 কপি করতে পারি না তাই আমি 6 তে যাই আমি 6 কপি করতে পারি তারপর 5 আমি কপি করতে পারি না কারণ 5 এখানে আমি 1 এখানে ম্যাপিং থেকে কপি করি তারপর 7 আমি সরাসরি কপি করতে পারি এবং 8 আমি সরাসরি করতে পারি এই প্রক্রিয়া হিসাবে শুধুমাত্র এই 2 সন্তানের থেকে অভিভাবকদের দেওয়া অনেকগুলি ডিভাইস ক্রসওভার অপারেটরদের মধ্যে রাখা হল যে আপনার কাছে ফলস্বরূপ জিনিসগুলি আমাদের কাছে বৈধ এবং পুরো ধারণাটি হল ডিভাইস ক্রস ওভারে চেষ্টা করো যা আমাদের কাছে বৈধ আরেকটি জনপ্রিয় ক্রস ওভার যা স্লিঙ্কস হতে পারে তা হল অর্ডার ক্রস ওভার এবং এটি নিম্নরূপ কাজ করে যে এই ক্রসওভারের মতো তুমি প্রথমে কিছু জিনিস কপি করো 6 9 3 1 9 4 2 5 এবং অবশিষ্ট অংশের জন্য তুমি স্লিঙ্ক গুলিকে সেই ক্রমে নাও যাতে সেগুলি অন্য প্যারেন্টর মধ্যে উপস্থিত হয় তাই আমি এটার দ্বারা কী বলতে চাইছি যে মূলত আমি চাই আমার 2 এর মধ্যে সমস্ত শহর উপস্থিত হোক কিন্তু আমি এখন সেকেন্ড প্যারেন্ট থেকে তাদের নির্বাচন করতে চাই কিন্তু আমি প্রথম প্যারেন্টের কাছ থেকে 6 9 3 1 পেয়েছি তাই আমার প্রথম প্যারেন্টের কাছে আমি ইতিমধ্যেই এই 9 6 3 এবং 1 এই 4 এর জন্য ইতিমধ্যেই পেয়েছি এবং এই ইতিমধ্যে ক্রসওভারটি বাকি শহরগুলির জন্য যা আমি চাই যা 7 4 2 5 এবং 8 আমি কেবল সেগুলিকে অন্যটিতে কপি করি যা অন্যান্য পিতামাতার মধ্যে উপস্থিত হয় সুতরাং উদাহরণস্বরূপ আমি এটিকে 7 4 2 5 8 এ যোগ করতে পারি কিভাবে এটি করতে পারি 7 এখানে 4 এখানে 2 এখানে 5 এখানে 8 এখানে সুতরাং অন্য প্যারেন্টের মধ্যে যে ক্রমে ঘটেছে আমি সেগুলিকে এই নতুন সন্তানের মধ্যে কপি করি । সুতরাং এই শিশুটি পেয়েছে 2 তার প্রথম প্যারেন্টের কাছ থেকে এবং বাকি 2 কোনওভাবে এটি অন্য পিতামাতার কাছ থেকে পেয়েছে আমি নিজে ভাল ক্রসওভারের সাথে এটি সম্পর্কে তোমার চিন্তা করা উচিত নয় একটি হতে পারে আমাদের ভ্রাম্যমাণ বিক্রয়কর্মী সমস্যার সমাধানের জন্য অন্য একটা প্রতিনিধিত্ব দেখতে পারি আমি বলতে চাইছি যে এটি তোমাকে বলে অতীতের উপস্থাপনাটি সবচেয়ে সহজ উপস্থাপনা কোন শহর থেকে শহরের সাথে যেতে হবে এবং তাই এটি সেই স্ব প্রতিনিধিত্ব সুতরাং একটি উপস্থাপনা আছে যাকে বলা হয় অর্ডিনাল রিপ্রেজেন্টেশন এবং আরেকটি আছে যাকে বলা হয় এডযাসেন্সি রিপ্রেজেন্টেশন এসো আমরা প্রথমে অন্য একটি করি এবং এটি এইভাবে কাজ করে যে আমি কিছু খুঁজে বের করার জন্য এটির জন্য উপস্থাপনা তৈরি করেছি 3 7 1 9 4 2 5 6 8 এবং এটি নিম্নরূপ কাজ করে আমাদের কাছে একটা সূচক আছে এই আমার প্রতিনিধিত্ব সূচক হিসাবে এবং মান যে একটি মূল্য প্রতিটি বিক্রয়ের জন্য বলা হয় যে আমি যেতে হবে সুতরাং তুমি যদি i একটি সূচক যা মান এক তারপর মান যে আমি বলব যে শহর আমি উচ্চ শহর থেকে যাবো সুতরাং যদি আমি শুধু এই দিকে তাকাই তাহলে এটিও হল 3 7 1 9 4 2 5 6 8 1 থেকে আমি 9 তে যাচ্ছি সুতরাং আমার এখানে 9 আছে তারপর 2 থেকে আমি 5 এ যাচ্ছি আমার এখানে 5 আছে 3 থেকে আমি এখানে 7 এ যাচ্ছি 4 থেকে আমি 2 তে যাচ্ছি 5 থেকে আমি 6 তে যাচ্ছি 6 থেকে আমি 8 এ যাচ্ছি 7 থেকে আমি 1 এ যাচ্ছি 8 থেকে 3 যাচ্ছে যা প্রথম 1 থেকে 9 আমি 4 তে যাচ্ছি সুতরাং এই উপস্থাপনাটিকে সংলগ্ন প্রতিনিধিত্ব বলা হয় এটি একটি খুব আলাদা প্রতিনিধিত্ব refer time1933 সুতরাং তুমি পেয়েছো যদি আমরা এই প্রতিনিধিত্ব কিভাবে পেয়েছি সুতরাং এটি এই 2 এর সাথে এর প্রতিনিধিত্ব শুধুমাত্র একই হিসাবে এটি আমাদের ইন্দ্রিয়গুলির প্রতিনিধিত্ব ভিন্ন এই পছন্দ আমি 3 থেকে 7 থেকে 1 থেকে 9 থেকে 4 থেকে 2 থেকে 5 থেকে 6 থেকে 8 পর্যন্ত যাচ্ছি এই উপস্থাপনাটি বলে যে তুমি আমাকে যে কোনও শহর বলতে পারো এবং আমি তোমাকে সেই শহর থেকে কোথায় যেতে হবে তা বলে দেবো সুতরাং তুমি যদি আমাকে শহর 3 বলো এবং তুমি 3 থেকে কোথায় যাচ্ছো সেটা বলো তাহলে এখানে এই সূচক 3 টি দেখো তুমি বলছো যে 7 এ যাচ্ছো যেখানে তুমি 6 থেকে যাচ্ছো আসলে তুমি 6 থেকে 8 এ যাচ্ছো সুতরাং তুমি এখানে a6 থেকে 8 দেখতে পাচ্ছো তাহলে এখানে এই a হলো এটাকে বলা হয় এডযাসেনসি এখন প্রতিটি পূর্বাভাস একটি আইনি সংলগ্ন প্রতিনিধিত্ব নয় তাই এখানে আমাকে উদাহরণ দিতে হবে ধরা যাক আমি এইরকম কিছু উপস্থাপন করতে চাই তুমি 1 থেকে 2 এ যাও এবং আবার 2 থেকে 1 এ যাও এবং এমন চলতেই থাকবে এখন স্পষ্টতই 1 থেকে 9 নম্বরের গঠন আমি তোমাকে দেখিয়েছি যে বাকিটা কী তা আমি মোটেও গ্রাহ্য করি না আমি এখানে বলতে পারি যে এটি যথার্থ বলা হয়নি কারণ 1 থেকে তুমি 2 তে যাচ্ছো এই অনুসারে এটাই হলো সেই সূচক যেটা বলছে তুমি 1 থেকে 2 এবং 2 থেকে আবার 1 এ যাচ্ছো তাই এই চক্রে ইতিমধ্যেই তোমরা জানো যে এটি a এর অংশ হতে পারে না সুতরাং তাই নয় তোমাদের কাছে আমার ধাঁধাটি হল অতীতের উপস্থাপনায় a এর প্রতিটি মানের জন্য গঠন একটি সংলগ্ন প্রতিনিধিত্বের প্রতিটি গঠন মূল্যের প্রতিটি গঠন নয় তাই একটি নীতি অনুযায়ী এখানে আমি প্রায় 2 ঘন্টা হারিয়ে ফেলছি সুতরাং আমি এটা মনে রাখবো যে অতীতের উপস্থাপনায় যদি আমি চাই যে a এখানে যেকোনো দৈর্ঘ্যের সাইকেল দ্বারা প্রতিনিধিত্ব করে উদাহরণস্বরূপ আমি 4 2 5 6 8 3 7 1 9 দিয়ে শুরু করবো তারপর আমি এদের পিছন দিকে একই জিনিস পাবো যার গঠন আবার ভিন্ন কিন্তু সেই একই 2 ঘন্টা মূলত যেখানে প্রতি 2টি থাকে সংলগ্ন প্রতিনিধিত্বে একটি অনন্য উপস্থাপনা তৈরী করে যেখানে 9টি শহর থেকে এ অথবা a থেকে অন্য 9 টি শহর এবং এটি এখনও একই রকম হবে এখন সংলগ্ন প্রতিনিধিত্ব দেওয়া তাই আবার বলা যায় এই সূচক তুমি একটি ক্রসওভার এখানে করতে পারো প্রদত্ত 2 2 সংলগ্ন প্রতিনিধিত্ব হিসাবে তুমি এই সত্যটি কাজে লাগাতে পারো যে তুমি জানো যে এই শহর 1 থেকে অভিভাবক 1 তে যাচ্ছেন সুতরাং এসো অন্য 1 টিতে দেখি এখানে তুমি 1 থেকে 7 এবং 2 4 যাচ্ছেন 3 থেকে 1 এ 4 থেকে 5 থেকে 5 থেকে 6 থেকে 6 থেকে 9 থেকে 7 থেকে 8 থেকে 8 থেকে 2 এবং 9 থেকে 3 S পর্যন্ত আমার কাছে এই 2S আমাদের আছে প্রথম থেকে এটি p1 এবং এই p2 বিভিন্ন সংলগ্ন প্রতিনিধিত্ব কাজ এবং একটি গ্রাহকের কোনো চিন্তা বিশেষ করে যদি তুমি নিশ্চিত করতে চাও যে কোনো একজন শিশু অন্ততপক্ষে অভিভাবকের থেকে ভালো একজন শিশু দেখো এখানে a 1 একবার সাধারণ ক্রসওভার অপারেটর হিসাবে দেখায় তাকে অল্টারনেটিং ক্রসওভার বলা হয় এবং আমরা মূলত বলেছি যে সমস্ত বিকল্প শহরগুলি থেকে তোমরা অভিভাবক বাছাই করতে পারো যে তুমি বিভিন্ন অভিভাবক বিকল্প অভিভাবকদের থেকে পরবর্তী শহর চয়ন করেন। সুতরাং পরিচিত অভিভাবকের থেকে বেছে নাও যাতে 1 2 গঠন করা হয় তাই তুমি চয়ন করো ধরা যাক তুমি একটি নির্মাণ করতে দেয় ac 3 অন্য সন্তানকে আমরা p 1 থেকে প্রথম 1টি বেছে নিই সুতরাং এই বলে তুমি 1 থেকে 7 করতে যাচ্ছো আমরা a যাচ্ছে 7 থেকে তারপর 7 থেকে আমরা কোথায় যাবো 1 শহর বলছে 1 তে যাও এবং অন্য শহর বলছে 7 থেকে মূলত 8 তে যাও সুতরাং এখানে আমরা 1 বেছে নিতে পারি না কারণ তুমি জানো তবে অন্য সমস্যায় 1 বেছে নিতে পারো আমরা জানি যে তুমি 1 বেছে নিতে পারবে না তুমি যদি 1 থেকে 7 এবং 7 থেকে 1 পর্যন্ত যাও তুমি ইতিমধ্যেই সাইকেল এর মধ্যে আছো তাই তুমি 1 নির্বাচন করতে পারবে না সুতরাং এই মুহুর্তে তুমি শুধুমাত্র 1 চয়ন করতে পারবে কিন্তু তুমি 1 চয়ন করতে পারবে না কারণ এটি একটি সাইকেল তৈরী করে তুমি হয় অন্য অভিভাবক বাছাই করতে পারো অথবা তুমি যেমন খুশি পছন্দ করতে পারো যেমন জনগণ বা অথবা আমি বা দুটোই করতে পারো সুতরাং অল্টারনেটিং ক্রসওভারের মূল ধারণা হল তুমি যে প্যারেন্টটি তৈরি করবে তা বেছে নেওয়ার চেষ্টা করা এবং বিকল্প প্যারেন্ট থেকে পরবর্তী সমস্ত শহর থেকে এবং যদি তুমি না পারো তাহলে প্রায় 10টি যেমন খুশি প্রক্রিয়ার পরবর্তী যেকোন জিনিসের ফলাফল পাবে তাই হয় তুমি এখানে 8 ব্যবহার করতে পারো অথবা তুমি যেমন খুশি প্রক্রিয়া বেছে নিতে পারো সুতরাং এসো ধরা যাক এখানে আমরা 8 বেছে নিয়েছি এবং আমরা 8 থেকে পরবর্তী 1টির জন্য বলার চেয়ে তুমি 3 তে যাও অন্য 1 থেকে তুমি এখানে 3টি নির্বাচন করো এবং তারপর 3 থেকে প্রথম প্যারেন্ট বেছে নাও তুমি 1 তে যাও তারপর 7 এ যাও তারপর 1 এ যাও তারপর 7 যাতে তুমি যেমন খুশি কিছু চয়ন করতে পারো সুতরাং তুমি দেখতে পাচ্ছ যে তাদের কেউই এখানে আসতে পারবে না কারণ তুমি যদি এখানে 1 চয়ন করতে চাও তবে তুমি বলতে চাইছো 1 থেকে 7 এ যাও 7 থেকে 8 8 থেকে 3 তে যাও এবং 3 থেকে 1 তে যাও সুতরাং এটা একটা সাইকেল যেটা তুমি গঠন করতে চাও না এবং কোনো একটি কারণে তুমি যেভাবেই হোক 2টি শহর থেকে 7 এ ফিরে যেতে পারবে না তাই তুমি সেখানে 7 রাখতে পারো যাতে তুমি এখানে 7টি এলোমেলো মান রাখতে পারো তুমি সাবট্যুর ক্রসওভার বলতে পারো পর্যায়ক্রমে এই ধারণাটি বিনিময় করতে পারো সুতরাং এইভাবে উভয় উদাহরণে এখানে সাবট্যুর নির্বাচন করো তুমি এখানে বলতে পারো যে 1 জন প্যারেন্ট থেকে একটি সাবট্যুর চয়ন করো তারপর পরবর্তী প্যারেন্ট থেকে পরবর্তী সাবট্যুর চয়ন করতে পারো এবং তারপরে অবশিষ্টটি প্রথমটি থেকে চয়ন করো এবং এভাবেই চলতে থাকবে এছাড়াও বিকল্প শহরগুলির কথা বলতে গেলে তুমি বিকল্প সাবট্যুর ক্রসওভার এর ক্ষেত্রে তোমরা এই ধারণাটি বিনিময় করতে পারো কিন্তু এখানে টেস্টিং 1 এ সবচেয়ে বেশি বলা হয় হিউরিস্টিক ক্রসওভার তাহলে এটাই আমি এখানে লিখে ফেলি এবং হিউরিস্টিক ক্রসওভার যা বলে তা হলো তুমি প্রথমে যেমন তেমন ভাবে কিছু শহর বেছে নাও চলো ধরে নেওয়া যাক তুমি শহর 6 বা শহর 1 থেকে শুরু করেছো এখানে অন্য একটি বিষয়ে শহর 6 ধরা যাক তারপর সেই শহর থেকে যাওয়ার পথ নির্ধারণের জন্য তুমি 2 এর দিকে দেখো যদি তোমার বেছে নেওয়া সংখ্যাটা 6 হয় উদাহরণস্বরূপ সূচনা বিন্দু হিসাবে 1 প্যারেন্ট এখানে বলছে 8 এ যাও আবার অন্য প্যারেন্ট বলছে 6 থেকে 9 তে যাও হিউরিস্টিক ক্রসওভার বলে যে ছোট a টা নিতে হবে 2 এর সংক্ষিপ্ত তাই একজন বলছে 6 থেকে 8 আবার অন্যজন বলছে 6 থেকে 9 তে যাও এটি বলছে 2 এর মধ্যে ছোটটি বেছে নাও সুতরাং মানগুলি কিসের উপর নির্ভর করে আমরা 8 বা 9 বেছে নেব তারপরে 8টি অন্যান্য 9 থেকে a এর 2 অনুরূপভাবে তৈরি করব প্রতিটি পর্যায়ে আমরা সেই শহর থেকে পরবর্তী শহরের দূরত্বের উপর ভিত্তি করে কোথায় যেতে হবে তা বেছে নেওয়ার চেষ্টা করি এবং এটি এই I দিয়ে করা সহজ কারণ তুমি এখন মূলত এই ধরণের সহজ হয়ে গেছো এই সঙ্গে যে হিউরিস্টিক ক্রসওভার করতে চেষ্টা করো এবং বেশ কঠিন হতে হবে একটি অপরিহার্যভাবে কারণ এটি সূচক উপস্থাপনা হিসাবে তোমাকে ঠিক বলে যে তুমি যদি 1 শহর 5 থেকে 6 থেকে যাও তবে 2 জন প্যারেন্ট সেখানে কী করে এখানে তুমি 5 থেকে 6 এ যাও এবং তারপর 5 থেকে 6 এ গিয়ে 5 থেকে 6 এ বলবে বলে পুরো বিষয়টি স্ক্যান করবে সুতরাং তুমি সবার শেষে যেটা দেখছো তাকে বলা হয় অর্ডিনাল রিপ্রেজেন্টেশন এবং এটি নিম্নরূপ কাজ করে এসো আমরা প্রথম 2টি নিই এবং তুমি এখানে 2 4 5 6 9 3 কপি করো সাধারণ উপস্থাপনায় তুমি কী করবে তোমরা শুধু এই প্রক্রিয়াটি মনোযোগ সহকারে শোনো তুমি এই দিকে ভালো করে দেখো তাই এই সূচকটি মনে করো এটি 1 2 এবং এভাবেই চলতে থাকবে সুতরাং এটি প্রথম শহর a 2 একটি দ্বিতীয় শহর একটি তৃতীয় শহর a 4 শহর ইত্যাদি তোমাকে এটিতে একটি রেফারেন্স করতে হবে এবং রেফারেন্স সূচক হিসাবে এত কম অনুমান করা হয় যা এই শহরের নাম ইতিমধ্যেই রয়েছে সুতরাং তোমার 2 এর মধ্যে প্রথম শহরটি 2 এবং এটি দ্বিতীয় এবং রেফারেন্স সূচক তাই এখানে 2 কিন্তু তুমি এটা জানো এখান থেকে রেফারেন্স এখানে নতুন রেফারেন্স হল শহর 2 ছাড়া রেফারেন্স আপনার 2 এর পরের শহর হল 4 এবং এর রেফারেন্স হল 1 2 3 তাই তুমি এখানে 3 এবং আমরা সেখান থেকে এটি সরিয়ে ফেললাম এখানে পরবর্তী শহর 2 হল 5 এবং এর সূচক হলো 3এখানে আমরা এখানে 3 আবার এখানে এবং এখান থেকে এটি সরিয়ে ফেলি এবং পরবর্তী শহর 6 এবং এর সূচক গুলি 1 2 3 এর আবার 3 পরবর্তী শহর 9 তাই এখান থেকে 6 সরিয়ে ফেলো 1 2 3 4 5 5 এখানে আমরা পরের 3টি সরিয়ে দিই যা এখানে 2 এবং আমরা এই 1 টিকে সরিয়ে ফেলি এবং তারপর সরিয়ে ফেলি 1 তারপর 7 যা 1 আমরা রিমুভার 7 এবং 8 এই প্রতিনিধিত্ব 2 অর্ডিনারি প্রতিনিধিত্ব বলা হয় সুতরাং আমরা এখানে শুধু পুনরাবৃত্তি করছি আমাদের একটি রেফারেন্স সূচক রয়েছে যা গতিশীল যা কেবলমাত্র সেই সূচক যার মধ্যে বাকি নতুন শহর রয়েছে মূলত আমাদের কাছে 1 থেকে 9 পর্যন্ত সবই আছে তাই 2 এখানে অবস্থানে আছে তাই 8 দিয়ে তারপর আমরা সরিয়ে ফেলি তারপর 4 পজিশন 3 আসে তারপর আমরা তাদের 5 থেকে 4 সরিয়ে ফেলি 3 পজিশনে আসে 5 সরিয়ে ফেলি এবং 1 এ আমরা এই 2 পাই একটি অনুশীলনী দেখে নেই আমি দ্বিতীয় 2a এর জন্য একটি সাধারণ উপস্থাপনা করতে বলবো এবং সেইসাথে সবাইকে এটি জানাতে দেয় যে 3 অবস্থান 3 ই রয়েছে যখন আমরা 3টি সরিয়ে ফেলি তখন আমরা 7 পাই যা একটি অবস্থান 6 হবে এবং এভাবেই চলবে তাই নতুন আমি লাইভ I একটা অনুশীলনী আমাদের করতে হবে মজার বিষয় এবং এই অনুশীলনীটি আমি চেষ্টা করতে চাই 1 এর দ্বারা 2 2 কে প্রতিনিধিত্ব করার জন্য একটি সাধারণ উপস্থাপনা ব্যবহার করে তারপর তুমি শুধুমাত্র একটি একক পয়েন্ট ক্রসওভারে এবং আপনি 2 মূল্যবান 2 আমাদের পান তাহলে কেন তোমরা এই একক পয়েন্ট ক্রসওভার পছন্দ করো আমরা এটিকে সহজভাবে পছন্দ করি কারণ এটি বাস্তবায়ন করা খুব সহজ যেটি একবার তোমার কাছে একটি উপস্থাপনা হয়ে গেলে ইতিমধ্যেই এই জিনিসটি 1 জায়গায় কেটে ফেলো এবং কাট রেস এবং নতুন হেভেন 1 নতুন 2 একসাথে করে রাখো কিন্তু তুমি যদি শব্দগুলি চিত্রিত করার চেষ্টা করো এখানে আনন্দের ব্যাপার হল উপস্থাপনার কয়েকটি ভিন্ন পদ্ধতি রয়েছে যেগুলো তোমাকে বিভিন্ন রকম ক্রসওভার করার অনুমতি দেয় এবং উদাহরণস্বরূপ এই সংলগ্ন উপস্থাপনা যা 1টি সর্বাধিক জনপ্রিয় এটি তোমাদের কিছু ধরণের হিউরিস্টিক তথ্য আমাদের দেয় যা আমরা বলি যে একটি প্রদত্ত শহর থেকে তুমি পরবর্তী শহরে কোথায় যেতে পারো তার জন্য কিছু তুমি নিজস্ব কিছু পছন্দ করতে পারো সুতরাং যদি তুমি 2 টির মধ্যে থেকে 1টি বেস প্যারেন্ট পূরণ করতে সক্ষম না হও তবে এটি বিকল্প ক্রসওভার বা সাবট্যুর ক্রসওভার বা হিউরিস্টিক ক্রসওভার যদি তুমি অন্য প্যারেন্ট থেকে পূরণ করতে না পারো তুমি হিউরিস্টিক ভাবে বলতে পারো অনুমোদিত কাছাকাছি শহরটি বেছে নাও এবং আমাদের কাছে ছোট 2 তালিকা করার চেষ্টা করো তুমি আমাদের কাছে চূড়ান্ত তালিকার বিল ছোট যেখানে এই উপস্থাপনাটি এই সমস্ত উপস্থাপনাটি উপার্জনের অনুমতি দেয় না কিন্তু এটিকে অপরিহার্যভাবে একটি সাধারণ ক্রসওভার করতে দেয় এবং মনে রাখবে যে ক্রসওভার যা প্রতিটি চক্রের জন্য প্যারেন্টের প্রত্যেকের জন্য অপরিহার্যভাবে বেছে নেওয়া হয় তাহলে এখন জনসংখ্যা ভিত্তিক পদ্ধতি নিয়ে আমাদের অধ্যয়ন চালিয়ে যাওয়া যাক জনসংখ্যার সদস্যরা একে অপরের সাথে যোগাযোগ করে বিভিন্ন পদ্ধতিতে অনুপ্রেরণা পেতে আমরা আবার প্রকৃতির দিকে তাকাই সুতরাংএখানে সদস্য বলতে আমরা বলতে চাইছি যেটি হলো জেনেটিক অ্যালগরিদমকে জেনেটিক স্তরে কোনো কাজ করা বলে যা জিনোটাইপ স্তরে পুনর্মিলনের প্রক্রিয়া সুতরাং পুনঃসংযোগ একটি জিনোটাইপ স্তরে ঘটে যেখানে নির্বাচন হিসাবে refer time 3728 ফেনোটাইপ স্তরে হয় সুতরাং নতুন প্রার্থীদের সাথে আসার জন্য 2টি ভিন্ন প্যারেন্টের কাছ থেকে জিনের মিশ্রণ একটি মাইক্রো স্তরে ঘটছে আর সেই প্রার্থীরা বাস্তবে কিছু নারীদের প্রশিক্ষণ ছাড়াই মূর্ছা যাচ্ছে আমি মূলত সেবার জন্য সেটা করছি এখন পদ্ধতির আরেকটি ধারা রয়েছে যাকে কিছু লোক সাংস্কৃতিক অ্যালগরিদম বলে কারণ তারা এজেন্সির মাধ্যমে উচ্চ স্তরের মিথস্ক্রিয়া জড়িত যেখানে আমার মতে একটি সাংস্কৃতিক স্তর এই অ্যালগরিদমগুলির বিভিন্ন নাম রয়েছে তাই 1 হল স্বারম ইন্টেলিজেন্স এবং সাম্প্রতিক সময়ে এটি অপ্টিমাইজেশন পদ্ধতি হিসাবে বেশ জনপ্রিয় এমনকি অপ্টিমাইজেশানের একটি শব্দ এন্ট কলোনী চয়ন করো এবং আমরা এন্ট কলোনী অপ্টিমাইজেশানের জন্য টিএসপি সমস্যাটি অবিরত দেখব সুতরাং তুমি অবশ্যই এন্ট কলোনীর সাথে পরিচিত হবে এই এন্ট কলোনীটি এমন একটি শর্ত ছিল যা এই বইয়ের একটিতে দ্বারা ব্যবহার করা হয়েছিল রেফার টাইম 3907 এখানে দেখা যায় যে একটি পিঁপড়া কিছু অর্থে খুব কার্যকর বৈশিষ্ট্য হতে পারে না কিন্তু আমি ভক্তদের উপনিবেশের সমাজে সেই কাজে খুবই সফল পিপড়ার এমন চেষ্টার মূল কাজ কী সেখানে যে বিল্ডিং নেস্ট ছিল সেখানে আমরা এবং বাইরে বসে তারা একজন কর্মী আছে এবং যারা কাজ করে তাই খাবারের জন্য বিশ্বের বাইরে যান এবং কিছু খাবারের ব্যাগ নিয়ে আসি এখন এর পরিপ্রেক্ষিতে আমি একে অপরের সাথে চিহ্নের একটি প্রক্রিয়ার সাথে ইন্টারঅ্যাক্ট করি এবং এই ধরনের মিথস্ক্রিয়াকে মিমেটিক বলা হয় যে 2টি প্রতীক 2টি চিহ্ন পিঁপড়ার প্রতীক এবং প্রাণীজগতে প্রাণীদের জন্য বৈশিষ্ট্যের জন্য প্রতীক ব্যবহার করা খুবই সাধারণ উদাহরণগুলির জন্য তোমরা জানো যে প্রাণীগুলি অঞ্চল চিহ্নিত করতে ব্যবহৃত হয় মূলত কুকুরগুলি অঞ্চল চিহ্নিত করতে ব্যবহৃত অন্যতম শিকারী কিন্তু এই পিঁপড়ারা যেটা ব্যবহার করছে সেটা হলো এক ধরনের সমবায় স্টাইল এবং তারা সেটাই ব্যবহার করতে পারে তারা বোঝাতে চায় যে তারা কি পিঁপড়া সম্প্রদায়ের কম ছিল এবং তারা ফেরোমন ট্রেইলের একটি প্রক্রিয়ার মাধ্যমে এটি করে ফেরোমন হল একটি রাসায়নিক বস্তূ যা একটি পিঁপড়া যেখানেই যায় সেখানে ফেলতে ফেলতে যায় সুতরাং তুমি বাস্তব জগতের একটি পরিস্থিতি কল্পনা করতে পারো যেখানে পিঁপড়ারা মূলত ফিরে আসার পথে কিছু টুকরো ফেরোমোন খুঁজে বেড়াচ্ছে এখন ফেরোমন কীভাবে ব্যবহার করবে হয় সেটা ফোঁটা করে ফেলার মাধ্যমে যেটা সবসময় ওদের নিজেদের ছিল অন্য কেউ যার একটি দিকে যাওয়ার প্রবণতা আছে যা মূলত ফেরোমন লেজ বলে সুতরাং এটি একে অপরের জন্য পথ চিহ্নিত করার মতো এবং পথটিকে অপরিহার্যভাবে অনুসরণ করার মতো তুমি এরকম পরিস্থিতি চিত্রিত করতে পারো যেখানে একটি পিঁপড়ার বাসা আছে এবং সেটি হল যদি 4টি অনুমানমূলক পিঁপড়া একটি খাবারের জন্য 4টি ভিন্ন দিকে যায় এবং ধরে নেওয়া যাক তারা কিছু চিনি পেয়ে গেলো 4 এটি মূলত পাওয়া যায় 1 কিছু খাদ্য হিসাবে মূলত লেজ শেষ হয় তো এসো জেনে নেওয়া যাক কেন কিছুক্ষণ পর আরও কিছু পিঁপড়া বেরিয়ে আসে এবং তাদের কী করা যায় তাই প্রাথমিকভাবে 4টি পিঁপড়া সেখানে কিছুক্ষণ সময় কাটিয়েছে তাই যুক্তির খাতিরে আরও 4টি আরও পিঁপড়া বেরিয়ে আসে তাহলে তারা সম্ভবত সেই একই পথ অনুসরণ করবে কেউ এদিক দিয়ে যায় কেউ ওদিক দিয়ে যায় কেউ এদিক দিয়ে যায় এখন এই পিঁপড়া যে খাবারের টুকরো পেয়ে গেলো সেটা নিয়ে সে কি করবে খুব নিঃস্বার্থভাবে সে এটি মূলত বাসায় নিয়ে আসে তাই একবার খাবারটি পাওয়া গেলে সে কেবল তার নিজস্ব পথ অনুসরণ করে এবং বাসায় ফিরে যায় এবং একটি খাবার জমা করে কিন্তু এই প্রক্রিয়ায় প্রবণতা হিসাবে লেজ হিসাবে এটি ফেরোমন আরো ফেরোমন জমা হয় সুতরাং এই লেজের উপর ফেরোমন এই পরিমাণ কারণ আরো অপরিহার্যভাবে এখন যদি তুমি ধরে নাও যে পিঁপড়ার কেল ফেরোমন ট্রেইলটি সরানোর প্রবণতা রয়েছে যত বেশি ফেরোমন একটি কেল রয়েছে তত বেশি অ্যান্টিভ অনুসরণ করার সম্ভাবনা রয়েছে সুতরাং পরবর্তী পিঁপড়াটি যেটি বেরিয়ে আসে তা এই নির্বাচনটি বেছে নিতে পছন্দ করে তারপর তোমার বেস দিক নির্দেশে এবং সেই কেলটি অনুসরণ করো এবং লক্ষ্য করো যে যত বেশি পিঁপড়া লেজ বরাবর যায় তত বেশি ফেরোমন পথের ধারে জমা হবে এবং কেল শক্ত ও শক্তিশালী হয়ে উঠবে এবং অবশেষে একটা সময়ের পরে তুমি দেখতে পাবে যে এই প্রবেশ করা পিঁপড়া উপনিবেশটি মূলত সাব ট্যুর ভ্রমণের দ্বারা খাবার সংগ্রহ করে এবং ফিরে আসে তাই এটি একটি সাধারণ ফেরোমন যা তোমাদের অবশ্যই বাস্তব জগতে শোষণ করতে হবে শুধু তাই নয় যদি তুমি এই পিঁপড়ার পথে অপটিক্যাল লাগাতে যাও যদি তুমি নিজে ইটা নিয়ে গবেষণা করতে চাও তবে অবশ্যই আমরা ট্রেইল অনুসরণ করতে পারব না সুতরাং এই অংশটি পূর্ণ হতে পারে না তাই তারা ভিন্ন দিকে ঘুরতে শুরু করবে কিন্তু অবশেষে তাদের মধ্যে কেউ কেউ এই ট্রেইলে ফিরে আসবে বা তাদের কেউ কেউ ট্রেইলের বিভিন্ন পথ খুঁজে পেতে পারে কেউ কেউ আবার ট্রেইলে ফিরে আসবে এবং এখানে ব্যাপারটা হল যে পিঁপড়া সুইচ এই লেজ ফিরে আসা অপরিহার্যভাবে দ্রুত এটি করতে হবে সুতরাং তারা কাউন্ট প্যাকের বিস্ময়কর লক্ষ্যগুলির সাথে একটি পিঁপড়ার চেয়ে দ্রুত ফেরোমন ট্রেইল স্থাপন করবে এবং এটাই সত্য যে পিঁপড়ারা যা দ্রুত কাজ করে তারা আগের থেকে এই ট্রেইল তা তৈরী করবে এবং আরও বেশি পিঁপড়া যে পথ অনুসরণ করে তা অপ্টিমাইজেশানের প্রক্রিয়া হিসাবে দেখা যেতে পারে কারণ তারা সংক্ষিপ্ত পথের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম পথ প্রথম তৈরী করে ধরে নিচ্ছি যে এই পরিবেশে তাদের পর্যাপ্ত সংখ্যক পিঁপড়ার সংক্ষিপ্ততম পথ প্রথমে পাওয়া যাবে এবং তাদের অনুসরণ করা হবে সেই অর্থে তুমি দেখতে পাবে যে তোমার জন্য পিঁপড়ারা সূক্ষ্মভাবে খাবারের উৎস থেকে খাদ্যের উৎসের দিকে যাবে এবং সেখানে কাজ করে আবার ঠিক ফিরে আসে এখন মিস চেস্টের একটি গ্রুপ ছিল যেটি DORIGO দ্বারা একজন ডিভাইসে সব সেট আপ করা হবে এবং একটি কলোনি অপ্টিমাইজেশান কল আসবে এবং আমরা এটিকে টিএসপি সমস্যার উদাহরণ দিয়ে দেখি এবং যেভাবে অ্যালগরিদম কাজ করে তা হল যে ধরা যাক ওরা হলো N শহর এবং আমরা M পিঁপড়া এবং আমরা অনুমান করি যে পিঁপড়াগুলি এই শহরগুলিতে এলোমেলোভাবে বিতরণ করা হয় আমরা যে মৌলিক প্রক্রিয়াটি অনুসরণ করব তা হল প্রতিটি পিঁপড়া একটি লোভী ভাবে একটি সফর তৈরি করে প্রতিটি পিঁপড়া একটি গ্র্যাডি ফ্যাশনে তৈরি করে এবং এটি N সংখ্যক পদক্ষেপ নেবে কারণ 2a এর জন্য N শহর থাকতে হবে এবং প্রতিটি পিঁপড়া আবার ফেরোমোন জমা করে যা আমরা ফেরোমনে আবার ব্যবহার করি যে সফরে এটি তৈরি করে সুতরাং তুমি কল্পনা করতে পারো যে এই সমস্ত M পিঁপড়ারা সেখানে খুঁজে বের করার চেষ্টা করছে যাতে ভ্রাম্যমান বিক্রয়কর্মী সমস্যাগুলি সংক্ষিপ্ততম সফরটি খুঁজে বার করার চেষ্টা করে প্রতিটি পিঁপড়া গ্র্যাডি ফ্যাশনে একটি ট্যুর তৈরি করে এবং যে ট্যুর তৈরি হয় তাতে ফেরোমোনের নির্দিষ্ট পরিমাণ জমা করে সুতরাং সফরের দিকে যেভাবে নজর দেওয়া হবে তা হল আমরা প্রতিটি পিঁপড়ার একটি সফর শেষ করার পরে N সময় এককের শেষে ফেরোমোনের পরিমাণ দেখব সুতরাং আমরা উপরের দিকের শহর j i থেকে এই শহরের লিঙ্কে ফেরোমনের জন্য T i j ব্যবহার করব এটা হলো শহর i আর এটা হলো শহর j এবং অবশ্যই এখানে আরো আবশ্যিক জিনিস আছে তাহলে এখানে কতটা ফেরোমন আছে তুমি T i j দ্বারা করবে না এবং আমরা প্রতিটি N সময় ইউনিটে এটি আপডেট করব সুতরাং তুমি যদি টাউ ফেরোম1 t সময়ে তবে তুমি প্রতিটি T প্লাস N সময়ে ফেরোমোন গণনা করতে পারবে এবং এটি সম্পূর্ণ ফেরোমনের কিছু হিসাবে আপডেট করা হবে যা আগের সময় থেকে দেওয়া হয়েছিল এবং নতুন ফেরোমোন যা শেষ 2 তে পিঁপড়াদের দ্বারা জমা হয়েছিল এবং পুরো ফেরোমোন যা তোমার কাজ করার প্রবণতা হিসাবে আগের সময়ে জমা হবে সুতরাং আমরা ধরে নেব যে এর কিছু তুমি পরিচালনা করবে তাই সময় T মানটি ছিল তা আমরা তোমাকে কিছু মান দ্বারা পরিচালনা করতে পারি যা 1 বিয়োগ হয় ধরা যাক সেটা ল্যাম্বডা যেখানে আমরা ল্যাম্বডাকে অপারেশনের সহগ হিসাবে ধরে নিচ্ছি সুতরাং ল্যাম্বডা তোমাকে বলে যে তুমি কত দ্রুত ফেরোমন পরিচালনা করো যদি ল্যাম্বডার মান বেশি হয় যদি এটি 1 এর কাছাকাছি হয় তবে তুমি দেখতে পাবে যে ল্যাম্বডা কম হলে পুরোটির একটিও থাকবে না তারপরে তুমি দেখতে পাবে যে 2 এর মধ্যে কিছু অবশিষ্ট থাকবে এবং নতুন ফেরোমোন যা জমা হয় এবং যেটিকে আমরা tau i j n বলবো আমরা বলতে পারি বর্ধিত পরিমাণ হল t যোগ n সময়ে ধরা যাক ডেল্টা টাউ i j তাহলে এটি ফেরোম1 এর ক্রমবর্ধমান পরিমাণ যা শেষ সাইকেল জমা হয় এবং এটি পুরো ফেরোম1 এর কম্পনের জন্য মূলত এই পরিমাণ কত এটি মূলত যোগফল i যেটা 1 থেকে n এর সমান প্রতিটি পিঁপড়ার জন্য জমা করা ফেরোমোনের পরিমাণ k ব্যবহার করা যাক এখানে i n j ব্যবহার করেছি এখানে k পিঁপড়া দ্বারা জমা করা হয়েছে সুতরাং শেষ চক্রে জমা করা মোট ফেরোম 1 হল সমস্ত পিঁপড়ার জমা করা ফেরোমোনের সমষ্টি এবং প্রতিটি পিঁপড়ার জন্য এই শব্দটি ডেল্টা টাউ i j k হয় 0 বা সামান্যই হবে যোগফলের মান 0 হবে এবং যদি না থাকে এই i j h এখানে h 2 এবং এটা একটা নন জিরো যদি এটি থাকে তাহলে এখানে এই 2 তে i আছে এখানে 2টি ক্ষেত্রে a 0 যদি পিপীলিকা প্রান্তে ভ্রমণ না করে i j অন্যথায় এটি একটি মান যা q ভাগ হবে l k যেখানে q হল সমষ্টি ধ্রুবক যা আমরা এখানে এই নিজস্ব গণনা নিয়ন্ত্রণ করতে ব্যবহার করি এবং l k একটি ভ্রমণের খরচ যা দ্বারা পাওয়া যায় পিপীলিকা Kin এবং k ant মূলত সুতরাং এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল বাস্তব জগতের পরিস্থিতি থেকে যেভাবে ঘোরাফেরা করে তা হল ট্যুরের পরিমাণে ফেরোমোনের পরিমাণ যা একটি প্রান্তে জমা করা সফরের দৈর্ঘ্যের বিপরীতভাবে সমানুপাতিক এটা পাওয়া যায় যার মানে হল যে পিঁপড়া সূক্ষ্ম আমাদের সংক্ষিপ্ত আমানত শেষ হবে আরো ফেরোমন যারা i j হয় এবং আমি পরিবর্তন করছি একটি দীর্ঘ আমাদের কাছে কম ফেরোমন জমা হবে সুতরাং আবার আমরা এই ধারণাটিকে শক্তিশালী করতে চাই যে আমাদের কাছে সূক্ষ্ম সংক্ষিপ্ত একটি সিট তারা অন্যকে উত্সাহিত করবে এবং তাই সেই বাস্তবিকভাবে অনুসরণ করবে এবং কেন আমি মূলত আরও ফেরোমোন জমা করব সুতরাং এইভাবে প্রতিটি চক্রের শেষে ফেরোমোন আপডেট করা হয় এখন জীবন একটি নির্মাণের জন্য গ্র্যাডির অংশ যা মূলত সহজ স্টোকাস্টিক প্রক্রিয়া যার মধ্যে একটি পিঁপড়া এবং এটি শহরের একটি সেট দেখতে পারে এবং এটা একটি হোলিস্টিক ফ্যাশন সুতরাং এসো আমরা অনুমান করি যে একটি i শহর থেকে পিপীলিকাটি একটি সম্ভাব্য শহর j তে চলে যায় যা আমরা সিমুলেটেড এর মতো করেছিলাম যা নিম্নলিখিতটির সাথে সমানুপাতিক সেই প্রান্তে ফেরোমোনের পরিমাণ যোগফল পাওয়ার আলফা যেটা গুন করতে হবে একটি ফ্যাক্টর দিয়ে যেটা হলো ইটা i j পাওয়ার বিটা এখানে আবার আলফা এবং বিটা ধ্রুবক যদি তুমি এই 2টি ফ্যাক্টরের প্রভাব নিয়ন্ত্রণ করেন সুতরাং 2টি ফ্যাক্টর tau i j হল pherom1 এর একটি প্রয়োজন যার উপর একটি eta i j কে দৃশ্যমানতা বলা হয় মূলত এটি সেই প্রান্তের খরচের বিপরীত অনুপাত সুতরাং অন্য কথায় যদি এটি সামঞ্জস্য করা হয় তবে যদি শহর j শহর i এর খুব কাছাকাছি হয় তাহলে এই ইটা ফ্যাক্টরটি বেড়ে যাবে কারণ এটি খরচের সাথে বিপরীত অনুপাতে আছে এবং তারপর পিঁপড়ার সাথে তাই এই কারণগুলি বলে যে পিঁপড়াটি সম্ভবত এমন একটি শহর বেছে নেবে যেটি শহর i এর কাছাকাছি এই ফ্যাক্টরটি বলে যে পিঁপড়েরা সম্ভবত সেই শহরে যেতে পারে যেখানে ফেরোমন ট্রেইল বেশি এবং তারপর তারা একটি নিয়ন্ত্রণ এই 2 প্যারামিটার দ্বারা বিভক্ত সমস্ত একটি শহরের সমষ্টি দ্বারা বিভক্ত যে এটি যেতে পারে তাই T i h থেকে আলফা eta i h হল beta হল যেখানে h হল অনুমোদিত শহরের সেট এবং তুমি অনুমোদিত শহর বলতে কি বোঝাতে চাও যে শহরগুলিতে একটি লুপ বন্ধ হবে না তা মনে রাখবে যেগুলিকে আমরা খুঁজে বের করার চেষ্টা করতে চাই তা হল পিঁপড়াদের সম্পূর্ণ সফর একটি গ্র্যাডি ফ্যাশনে একটি সম্পূর্ণ সফর নির্মাণের অনুরোধে সুতরাং এটি শহর থেকে শহরে যায় এবং যে কোনও সময়ে এটি কেবল সেই শহরগুলিকে সম্ভাব্য গন্তব্য হিসাবে বিবেচনা করে যেগুলি এর কাছাকাছি হবে না সুতরাং মূলত এই পিঁপড়াটি এই অবস্থানে বসে কি করছে এবং এটি পাওয়া গেছে যে আমরা এখানে একটি সম্পূর্ণ সংযোগকারী গ্রাফ ধরে নিচ্ছি যেটি আমরা টিএসপিতে করি যাতে এটি অন্য কোনও শহরে যেতে পারে কিন্তু আমরা শুধুমাত্র সেই শহরগুলি বেছে নেব যেগুলি প্রথমে এটি ইতিমধ্যেই ভ্রমণ করেনি কারণ তুমি আশ্চর্য হবে না যে লুপটি আবার বন্ধ করো তাই এটি সেই শহরে যেতে পারবে না যেখানে এটি ইতিমধ্যেই ভ্রমণ করেছে । সুতরাং এটা হলো শুধুমাত্র অনুমোদিত শহরগুলির সেট এবং আমরা বেছে নেওয়া অনুমোদিত শহরগুলি থেকে তাদের মধ্যে 1টিতে যেতে হবে যাকে j সম্ভাব্যভাবে ডাকা হয় এবং প্রোবাবিলিটি হলো দুটো জিনিসের অনুপাত একটি হলো h এর উপর ফেরোমন ট্রেইল কতটা শক্তিশালী এবং দ্বিতীয়ত সেই নতুন শহরটি বর্তমান শহরের কতটা কাছাকাছি কারণ শেষ পর্যন্ত তুমি সবচেয়ে ছোট পথ খুঁজে পেতে চাও সংক্ষিপ্ততম পথে সর্বদা এটির সামঞ্জস্যের প্রয়োজন হয় যা সংক্ষিপ্তভাবে সামঞ্জস্য করা হয় তাই এটি হল এন্ট কলোনি অপ্টিমাইজেশান অ্যালগরিদম তুমি এখানে পিঁপড়া সেট আপ করেছো প্রতিটি পিঁপড়া একটি ট্যুর তৈরি করে তারপর 2টির উপর ভিত্তি করে এটি তৈরি করা হয় প্রতিটি পিঁপড়া প্রতিটি প্রান্তে একটি নির্দিষ্ট পরিমাণ ফেরোমন জমা করে যা এটি চলে গেছে এবং এই পুরো প্রক্রিয়াটির শেষে আমরা ফেরোমোনের পরিমাণ আপডেট করি গ্রাফের প্রতিটি প্রান্তে সুতরাং পিঁপড়ারা যে প্রান্তে ভ্রমণ করবে সেখানে ফেরোমোন প্রান্ত থাকবে যার উপর পিঁপড়ারা সূক্ষ্মভাবে ভ্রমণ করবে আমাদের কাছে আরও ফেরোমন থাকবে এবং তারা অনুসরণ করার জন্য আরো পিঁপড়াদের প্রভাবিত করবে কারণ তাদের সামঞ্জস্য করা এই ফ্যাক্টরটির কারণে সুতরাং শেষ পর্যন্ত আদর্শভাবে এই পরিস্থিতির মতো যদি সমস্ত পিঁপড়া একটি ক্যারাভান এর মতো চলতে থাকে TS এ 1 আশা করে যে সমস্ত পিঁপড়া সর্বোত্তম ভ্রমণ করবে এবং এটি একটি কলোনি অপ্টিমাইজেশানকে প্রভাবিত করার জন্য তোমাকে অনুশীলনী করতে হবে এবং দেখো কিভাবে মানুষ পিঁপড়ারা কীভাবে ছোট থেকে অন্তত ছোট সমস্যার জন্য রূপান্তরিত হয় তা তোমরা খুব সহজেই দেখতে পাচ্ছ সুতরাং এখানে আজ থামবো এবং পরবর্তী ক্লাসে আমরা এই অপ্টিমাইজেশন থেকে দূরে চলে যাব এবং আমরা স্টেট স্পেসে ফিরে যাই এবং সংক্ষিপ্ততম পথে সুক্ষভাবে নির্ধারক অ্যালগরিদম দেখার চেষ্টা করি